হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আগের ক্লাসগুলোতে আমরা ম্যানুয়াল ড্রয়িং নিয়ে আলোচনা করেছি এবং তারপর আরো এগিয়ে সারফেস মডেলিং সম্পর্কে উপস্থাপনের চেষ্টা করেছি এবং এখন আমরা মূলত সলিড ওয়ার্কস নামের সফটওয়্যার উপস্থাপিত করবো উৎপাদন বিভাগে এটা খুবই জনপ্রিয় সফটওয়্যার এবং এই সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো সুতরাং যে কোনো সফটওয়্যার দিয়ে শুরু করতে গেলে আমরা সেটা বিষয়গুলোকে ডিজাইন এবং ড্রাফট করার জন্য ব্যবহার করি বিশেষত একটা বস্তু ডিজাইনিং এর জন্য আমরা কম্পিউটার ব্যবহার করি সেই প্রকারের পদ্ধতিগুলোকে আমরা কম্পিউটার এইডেড ডিজাইন বলি এবং আমরা যে সফটওয়্যার ব্যবহার করি জনপ্রিয় ভাবে সেটাকে CAD সফটওয়্যার বলা হয় এই কম্পিউটার এইডেড ডিজাইন হয় এক ড্রাফটিং এবং দুই ডিজাইনিং নিয়ে ড্রাফটিং এবং ডিজাইনিং এর মধ্যে মূল পার্থক্য হলো তোমরা এক প্রকারের স্কেচ অংশ নিয়ে এসেছো এবং এটাকে সেই উপায়েই যেতে হবে কিন্তু যখন তোমরা ডিজাইনিং করছো সেখানে অন্যান্য সমস্যাগুলো হতে পারে যেমন উৎপাদন জনিত অথবা হয়তো আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি সেই উপাদানগুলোর স্ট্রেন্থ এবং প্রভৃতি জনিত সমস্যা এই বিষয়গুলো পরিবর্তিত হতে পারে তাই সাধারণত সবসময়ই এই ড্রাফটিং ডিজাইনিং এর সঙ্গে সম্মিলিত করা হয় এবং এই CAD সফটওয়্যার গুলোর অধিকাংশই উভয় বিষয়ই করে থাকে CAD সফটওয়্যার একটা শিল্পগত বস্তু যেমন একটা মেকানিক্যাল বস্তু তৈরি করে এবং তারা শিল্পীসুলভ ভিউগুলো ও দিয়ে থাকে উভয়ই যেকোনো CAD সফটওয়্যারের দ্বারা সম্ভব এমনকি ফিল্ম অ্যানিমেশন এবং ভিডিও গেম গুলোতে আজকের দিনে লোকেরা CAD সফটওয়্যার ব্যবহার করছে বিশেষত আজকের দিনে উৎপাদন বিভাগে 3D প্রিন্টিং হলো একটা জনপ্রিয় মন্ত্র এবং এই 3D উপাদানগুলি তৈরি করার নিরিখে CAD সফটওয়্যার প্রভূত সাহায্য করে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এই সফটওয়্যারকে দুটো অংশে বিভক্ত করছি একটা অবাধে উপলব্ধ অথবা তোমাদেরকে আংশিক মূল্য দিতে হয় এবং আরেকটা হলো মূল্য যুক্ত সফটওয়্যার প্রত্যেকটারই নিজস্ব সুবিধা আছে যেমন ফ্রী সফটওয়্যারে তোমাদের কোনো টাকা দিতে হয় না তোমরা কেবল এটাকে অনুশীলন করতে পারো সরল রেখাচিত্র গঠন করতে পারো সেগুলো খুব সহজ বিষয় হতে পারে সেগুলোর খুব বড় বস্তু নাও থাকতে পারে সেগুলো অন্য বিষয়গুলোকে সমর্থন নাও করতে পারে এবং অনেক বিকল্প অনুপস্থিত থাকতে পারে কিন্তু তবুও সেটা দিয়ে শুরু করার জন্য এটা একটা ভালো ধাপ সেটার জন্য আমরা শ্রেণীভুক্তকরণ করি কেউ টিংকার ক্যাড অথবা ফ্রিক্যাড ব্লকস ফিউশন 360 ডিগ্রীস এবং ওপেন স্ক্যাড ব্যবহার করতে পারে এগুলো হলো ফ্রীতে পাওয়া সফটওয়্যার সেখানে অন্যান্য প্রকারভেদও আছে শিল্পক্ষেত্র গুলো মূলত মূল্যযুক্ত প্যাকেজ গুলোতেই যায় কারণ সেগুলোর উপাদান প্রস্তুতকরণ এবং ডিজাইনের নিরিখে অসংখ্য সুবিধা থাকে সম্ভবত জেট ইঞ্জিন এর সঙ্গেও তোমরা হয়তো একটা গ্যাস টারবাইন ব্লেড প্রস্তুত করতে চাও তারপর এর প্রচুর পরিমাণ তথ্য কাউকে প্রকাশ করতে হয় ফ্রী সফটওয়্যার এগুলোকে সামলানোর অবস্থায় নাও থাকতে পারে কিন্তু এই মূল্য যুক্ত সফটওয়্যার সংরক্ষণ বহুবিধ বিকল্পের নিরিখে কাজ করতে পারে বিভিন্ন প্রকারের বর্ণ গুলো দিয়ে হয়তো তোমাদের সিমুলেশন গুলো দিয়ে এই অতিরিক্ত তথ্যগুলোও এই কেনা সফটওয়্যার সরবরাহ করে থাকে জনপ্রিয় বিষয়গুলোর একটা হলো সলিড ওয়ার্কস অন্যগুলো হলো অটোক্যাড ক্যাটিয়া ক্রিও এবং রাইনো সেখানে অন্যান্য বিষয়গুলোও আছে কিন্তু এগুলো হলো শিল্পগত স্তরে ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার বিশেষত উৎপাদন শিল্পক্ষেত্রে সলিড ওয়ার্কস এবং অটোক্যাড হলো জনপ্রিয় পছন্দ সর্ব প্রথমে এই সলিড ওয়ার্কস সফটওয়্যার দ্রুত পুনর্বিবেচনা করা যাক সলিড ওয়ার্কস সফটওয়্যার মূলত ডাসল্ট সিস্টেমস এর দ্বারা পরিচালিত এবং বিশেষত পেশাদারী 3D ডিজাইনের জন্য এই সলিড ওয়ার্কস খুবই সাহায্য করে এখানে আমরা একটা চিত্র দেখিয়েছি যেটা সলিড ওয়ার্কস ব্যবহার করে গঠিত হয়েছে সেখানে একটা হেলিকপ্টার ব্লেড আছে সেখানে সুন্দর শেড এবং অন্যান্য উপকরণগুলো আছে সেই প্রকারের বস্তুগুলোকে আমরা সলিড ওয়ার্কস ব্যবহার করে গঠন করতে পারি তোমরা ব্লেডগুলোকে ঘোরাতে পারো এবং সেই বিষয়গুলোও দেখার চেষ্টা করতে পারো এমনকি কেউ যদি অন্যান্য বিশেষ ধারাবাহিকতা পূর্ণ মেকানিক্স এর জন্য ব্যবহার করার চেষ্টা করে গ্রিড উৎপাদন এবং অন্যান্য প্রযুক্তিগুলোর জন্য সলিড ওয়ার্কস সবসময়ই সহায়ক হবে একইভাবে এখানে আমি তোমাদের আরেকটা শিল্পগত প্রক্রিয়া দেখাচ্ছি যেমন খানিকটা কনভেয়ার বেল্ট এরকম গুলোর মতন এরমধ্যে অনেকগুলি অংশ রয়েছে যেমন রোলার বিয়ারিং মূল কাঠামো সেখানে শেড এর মতন কিছু এবং অনেক জিনিস গুলো আছে সেই প্রকারের পালিশ করা দৃশ্যায়ন সলিড ওয়ার্কস সফটওয়্যার দ্বারা সম্ভব এবং এই সফটওয়্যার প্যারামেট্রিক বৈশিষ্ট্য ভিত্তিক মডেল গুলোর উপর নির্ভর করে শেষ ক্লাসগুলোতে আমরা প্যারামেট্রিক পরিবর্তনগুলো দেখেছি মানে তোমরা পৃষ্ঠতলগুলোর মত কিছু একটা গঠন করতে চাইছো তোমাদের কেবলমাত্র বিচ্ছিন্ন তথ্য আছে সেখান থেকে তোমরা বাকি বিন্দুগুলো গঠন করার এবং আরো ভালোভাবে দেখার একটা অবস্থায় যাবে সেই প্রকারের প্যারামেট্রিক পরিবর্তন এই সফটওয়্যারের দ্বারা সম্ভব এবং আরো এরমধ্যে রিভার্স ইঞ্জিনিয়ারিং রয়েছে যার অর্থ তোমরা ইতিমধ্যেই বস্তুটা গঠন করেছো তারপরে তোমরা এটাকে ডিসঅ্যাসেম্বল করতে পারোকি প্রকারের উপাদান কি প্রকারের মাত্রা তা পর্যবেক্ষণ করো কিভাবে বিশ্লেষণ করতে হবে সেটাও সম্ভব এবং বিশেষত সলিড ওয়ার্কস NURBS এর একটা সংস্থা ব্যবহার করে এটা হল অন্তিম শ্রেণী যা আমরা দেখেছি যখন আমরা এই সারফেস মডেলিং গঠন করতে গেছি আমাদের বিভিন্ন কৌশল আছে যেমন বেজিয়ার কার্ভ গুলো বেজিয়ার পৃষ্ঠতল গুলো এবং কুন পৃষ্ঠতল গুলো এবং প্রভৃতি জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে একটা হলো NURBS যেটা সলিড ওয়ার্কস ব্যবহার করে এই আনুকূল্যটাও আছে এবং এটা মূলত পলিগনাল মডেলিং ব্যবহার করে সুতরাং পৃষ্ঠতল গঠনের জন্য আমরা দেখেছি কিভাবে ভালো দৃষ্টিভঙ্গির নিরিখে এই পলিগন গুলো সহায়ক এবং আরো এটা মাত্রাগত স্কেচ গুলোকে সমর্থন করে এবং এই স্কেচ গুলো গঠনের পরিপ্রেক্ষিতে কম ঘাটাঘাটির প্রয়োজন হয় যখন তোমরা সলিড ওয়ার্কস সম্পর্কে শিখতে যাবে বেশ কিছু উদাহরণ অনুশীলনের চেষ্টা করবে আমরা দেখবো কত সহজভাবে 2D এবং 3D বস্তুগুলোকে গঠন করা যায় সেখানে কিছু সমস্যাও আছে কারণ প্রত্যেকটা সফটওয়্যারের নিজস্ব সদগুণ এবং অসদগুণগুলো আছে কিছু অসদগুণ যেগুলো খুবই ছোট বিষয় তা হলো STL ফাইল গুলো ইমপোর্ট করার সীমাবদ্ধ ক্ষমতা কিন্তু আজকের দিনে এমনকি সেই ফাইল গুলো বিশেষ প্রকারের ফর্মাট গুলো সামলানোর জন্য সলিড ওয়ার্কস নতুন বৈশিষ্ট্য গুলো নিয়ে আসছে উদাহরণ হিসেবে এটা এর মতন ফাইলগুলো যেমন SLDPRT ফর্মাট সমর্থন করে মূলত সলিড ওয়ার্কস পার্ট মডেলিং সলিড ওয়ার্ক অ্যাসেম্বলি প্রকারের বিষয়গুলো এবং প্রভৃতি কিন্তু যদি কেউ পুরাতন প্রকৃতির ফর্মাট যেমন STL প্রকারের ফর্ম গুলোর সঙ্গে অভ্যস্ত হয় তবে সেই বিষয়গুলো ইমপোর্ট করা কিছুটা সমস্যা হবে এবং কারোর অতিরিক্ত সাহায্য এবং মডিউলগুলোর প্রয়োজন হবে যেটা একটা খুবই ছোটখাটো বিষয় আরম্ভকারীর জন্য সেটা একটা সমস্যা হতে পারে সুতরাং সেটা সহজেই সামলানো যেতে পারে এবং দ্বিতীয় বিষয় হলো যদি তোমরা STL ফাইলগুলো ডাউনলোড এবং এডিট করতে চাও অবশ্যই একটা গৌণ প্রোগ্রাম এর প্রয়োজন হবে যেহেতু এটা আমরা গ্রুপগুলোর সাহায্য নিয়ে সহজেই অনলাইন সংস্থান গুলোতে পেতে পারি এবং তৃতীয়টা ফাইল ফর্মাটটা হলো একটা আউটপুট ফাইল ফর্মাট এবং ডিজাইন পরবর্তী প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে নয় এর অর্থ একবার তোমরা সেটা গঠন করলে সেই অংশগুলোকে এডিট করার জন্য তোমরা কেবলমাত্র সলিড ওয়ার্কস এবং অ্যাসেম্বলিগুলোকে ব্যবহার করতে পারো তোমরা অন্য কোনো সফটওয়্যার সেই ফাইলগুলো এডিট করার জন্য ব্যবহার করতে পারো না এই আনুকূল্যটা খুবই ন্যূনতম এগুলো হলো ছোটখাটো সমস্যা যতক্ষণ আমরা সলিড ওয়ার্কসে আটকে থাকবো এই সমস্যাগুলো শেখার চেষ্টা করা কোনো ঝামেলার জিনিস নয় ডিজাইনিং এ উৎপাদন প্রক্রিয়ায় আরেকটা জনপ্রিয় সফটওয়্যার হলো অটোক্যাড এবং এই অটোক্যাড 1982 এরও আগে প্রধানত প্রথম অটোডেস্ক দ্বারা প্রস্তুত করা হয়েছিল কম্পিউটারগুলো ব্যবহার করে এই ড্রাফটিং গুলো গঠনের নিরিখে এগুলো হলো প্রথম অগ্রদূত যদি তোমরা মূল 2D প্রিন্টিং অথবা 2D ড্রাফটিং ব্লু প্রিন্ট এবং অন্যান্য বিষয়গুলোর জন্য যাও তবে এটা হল সর্বশ্রেষ্ঠ টুল যেটা কারোর থাকতে পারে বিষয়গুলো গঠন করার জন্য এটা হল সহজতম উপায় এবং যদি তোমরা কোন ওয়ার্কশপের মেশিন শপে যাও এখনো অটোক্যাড খুবই জনপ্রিয় কারণ তোমরা তোমাদের তথ্য খুবই কার্যকর ভাবে পাঠাতে পারো অটোক্যাড তোমাদের সেই প্রকারের সুবিধা দিতে পারে মাস্টার ম্যাক্রো স্ক্রিপ্ট গুলোয় শেখা লেখটা হলো খাড়া এবং সহজ অংশগুলোর বাইরে চলে গেছে যদি তোমরা প্রোগ্রামিংয়ে যথেষ্ট ভাল হও এবং তোমরা সহজেই ম্যাক্রোগুলো গঠন করতে পারো তবে তোমরা জটিল গঠন গুলোও তৈরি করতে পারবে এবং মূলত পেশাদার এবং যারা বিষয়গুলোকে অ্যালগরিদমিক ভাবে দেখার জন্য যেতে ভালোবাসে তাদের দিকে লক্ষ্য করে এটা হয় এবং তৃতীয়টা 3D মডেলগুলো 3D প্রিন্টিং এর জন্য STL ফাইলগুলোয় সহজেই পরিবর্তিত করতে পারে সুতরাং যখন তোমরা পুরাতন রীতির ফর্মাট গুলোর জন্য যাও যেমন STL বিষয়গুলো অটোক্যাড প্রচুর সাহায্য করে এটা আমাদের একটা সুবিধা দেয় এমনকি আজকাল অটোক্যাড মোবাইল এবং ওয়েব অ্যাপস এও পাওয়া যায় অটোক্যাড 360 হিসাবে এর সীমিত সংস্করণ আছে তাই কাউকে টাকা দেওয়া এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে সুতরাং এটা ফ্রী সফটওয়্যার তোমাদের মূল্য দিতে হবে কিন্তু সুবিধা হল এই যে তোমরা খুব সুন্দর ডিজাইনগুলো পাবে কেউ এগুলো গঠন করতে পারে তোমরা একজন পেশাদার হলে এটা বস্তুগুলো ডিজাইন করার ক্ষেত্রে প্রচুর সাহায্য করবে এখন আমাদের কোর্স এর জন্য আমরা সলিড ওয়ার্কসকে অগ্রাধিকার দিয়ে থাকি কারণ এটা খুব নতুনদের জন্য বোঝানো হয় যেখানে তাদের খুব সামান্য পরিমাণ কোনো প্রোগ্রামিং দক্ষতারও প্রয়োজন হয়না ঠিক আছে তোমরা এই সলিড ওয়ার্কসগুলো পেতে পারো তোমরা সলিড ওয়ার্কস গুলো দিয়ে যেতে পারো আজকাল অধিকাংশ কলেজগুলোর সলিড ওয়ার্ক থাকতে পারে তাই সেটার উপর নির্ভর করে আমরা তোমাদের সলিড ওয়ার্কসের ওপর প্রাথমিক পরিচিতি গুলো শেখাতে চলেছি একবার এই ক্লাস দিয়ে গেলে তোমরা কমবেশি 3D বস্তুগুলো গঠনে স্বাচ্ছন্দ্যে থাকবে পরের ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটা 3D বস্তু অনুশীলন করবো সুতরাং সলিড ওয়ার্কস হলো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক প্রয়োগ তোমরা বিষয়গুলোতে ক্লিক করো তোমরা বিষয়গুলো পাবে প্রথম ধাপ হলো তোমাদেরকে সব সময় সলিড ওয়ার্কস আইকন এ ডবল ক্লিক করতে হবে তবে এটা খুলবে এটা একটা উইন্ডো খোলে তারপর তোমাদের নতুন কিছু একটা ক্লিক করে একটা বস্তু গঠন করতে হবে তারপর পার্ট ড্রইং দিয়ে যাও এটাকে ধাপে ধাপে গঠন করো এবং বিষয়টা শেষ করো যখন আমরা অনুশীলন করি আমরা দেখবো প্রথম ধাপ হলো সব সময় ডবল ক্লিক করা তারপর এটা একটা উইন্ডো খুলবে এটা পার্ট ড্রইং নেবেতারপর পাথ ড্রয়িং টা আঁকতে যাবে তারপর বিষয়গুলোকে একে নিয়মিতভাবে ফাইল সেভ করবে কারণ কিছু ছাত্র ছাত্রীরা মাউস লেফট ক্লিক রাইট ক্লিক প্রকারের বিষয়গুলোর সঙ্গে পরিচিত নয় তাই আমরা সেই তথ্যগুলো পুনরায় বলতে চলেছি তোমরা সব সময় লেফট মাউস বাটন ব্যবহার করো খানিকটা যেমন যদি তোমাদের একটা মাউস থাকে সেই মাউসে এটা হবে রাইট এবং সেখানে লেফটটা থাকবে তাই লেফট মাউস যেটা আমরা ব্যবহার করতে চলেছি যে কোনো কমান্ড বাটন জিওমেট্রি এবং অন্যান্য উপাদান গুলো নির্বাচন করার জন্য তোমরা সেই লেফট মাউসে ডবল ক্লিক করো দ্রুত একটা ফাইল অথবা ফোল্ডার খোলার জন্য এগুলো হলো যে প্রকারের শর্টকাট গুলো আমরা ব্যবহার করবো এবং যদি যেকোনো শর্টকাট মেনু যেটাকে আমরা দ্রুত আপডেট করতে চাই তবে সেই মাউস বাটন এর ডান দিককে আমরা ব্যবহার করবো সুতরাং বিন্দুগুলো নেওয়া অথবা বিন্দুগুলো বা কার্ভগুলো আপডেট করার নিরিখে এই মাউসটা হলো আমাদের জন্য একটা অস্বাভাবিক সাহায্যকারী এবং এই সলিড ওয়ার্কসের অনুশীলন জুড়ে সবথেকে প্রয়োজনীয় বিষয় হলো যেটা আমরা করতে চলেছি তোমাদেরকে ড্রইংটা নিয়মিতভাবে সেভ করতে হবে তোমরা এই উইন্ডোটার আকার পরিবর্তন করতে চাইছো পরে এটাকে আমরা দেখব তোমরা তোমাদের কিপ্যাড এ বাটনগুলো আছে যেমন আপ অ্যারো সাইড অ্যারো আরেকটা সাইড অ্যারো এবং ডাউন অ্যারো গুলো ব্যবহার করবে তোমরা এই সমবায় গুলো ব্যবহার করবে উইন্ডোটার আকার পরিবর্তন করার জন্য হয়তো ওপরে এবং নিচে উঠিয়ে বাড়িয়ে প্রসারিত করে এবং অন্যান্য জিনিস গুলো করে আকার বড় করতে চাইলে তোমরা এই সাইড বাটন গুলো একত্রিত ভাবে ব্যবহার করবে একইভাবে তোমরা সেই আকার বড় করতে চাইলে এই দুটো বাটন একত্রিত ভাবে ব্যবহার করবে যাতে এটা বড় হয় অথবা আকারটা পরিবর্তিত হয় সুতরাং এই সমবায়গুলো আমরা ব্যবহার করবো এখন সবার আগে আমাদের সলিড ওয়ার্কসে বেশ কিছু কীওয়ার্ড সম্পর্কে শিখতে হবে এই সলিড ওয়ার্কসে ডবল ক্লিক করার পর আমরা প্যানেল এর মতো কিছু একটা পাবো যেখানে এই বিষয়গুলোর কিছু কিছু উল্লেখ করা আছে যেমন এগুলো হলো তথ্য সেখানে অন্য কোনো অঞ্চল অন্য কোনো তথ্যের উল্লেখ থাকবে অন্য কোনো অঞ্চল অন্য কোনো তথ্য উল্লেখ করা হবে সেখানে টুলবারস মেনু এর মত কিছু এবং আরো অনেক জিনিস থাকবে আমাদের অধিকাংশ ড্রইং এর ক্ষেত্রে আমরা এই X অঞ্চলের মধ্যে কাজ করবো অবশিষ্ট শেডবিশিষ্ট অংশগুলো আমরা যথাযথভাবে বেছে নেবো সেগুলোর উপর ভিত্তি করে আমরা টুলগুলো ব্যবহার করবো এখন দেখা যাক তাদেরকে কেমন দেখাবে উদাহরণ হিসেবে আমরা হয়তো একটা কীওয়ার্ড যার নাম ফিচার ম্যানেজার সেটাতে আসতে পারি সেই ফিচার ম্যানেজারে আমরা ফ্রন্ট টপ রাইট তলগুলোর মত কিছু পেতে পারি যখন আমরা এই বস্তুগুলো গঠন করবো আমাদের হয়তো মাঝে মাঝে ক্লিক করতে হবে যে আমরা ফ্রন্ট ভিউ রাইট ভিউ সাইড ভিউ গঠন করতে চাই কি না অথবা কোন দিকে আমরা গঠন করতে চাই সেই উদ্দেশ্যে আমাদের বিকল্প গুলোর মধ্যে কিছু একটা আছে একইভাবে এই ক্রিয়া কলাপ গুলো যাই হোক যেমন যদি আমি বস্তুটা বহিষ্করণ করি কোনো কাট তৈরি করি কোনো পৃষ্ঠতল ভর্তি করি ফিলেটিং চাম্পারিং এই প্রকারের বিষয়গুলোও বস্তুগুলোর কোনোটাতে এটা উল্লেখ করবে যে ক্রিয়া কলাপ গুলোই আমরা করি না কেন আমরা এগুলোকে ফিচার বলবো এবং তোমাদের সলিড ওয়ার্কস এর সেই ম্যানেজার অথবা সেই অংশকে আমরা ফিচার ম্যানেজার বলি সুতরাং সাধারণত সলিড ওয়ার্কস এর জন্য আমরা এটাকে বা হাতের দিকে দেখব এখানে কোথাও আমাদের সেই ফিচার ম্যানেজার আছে সেখানে প্রপার্টি ম্যানেজার এর মতন কিছু ও থাকে সুতরাং যদি তোমরা সেই ফিচার ম্যানেজার এর দিকে দেখো সেখানে 3 টে বাটন আছে 1 2 এবং 3 প্রত্যেকটা এই প্রতিটি ম্যানেজার গুলোকে প্রকাশ করে সুতরাং প্রথম বাটনটা হলো ফিচার ম্যানেজার এখন সেই দ্বিতীয় বাটন এর দিকে যাওয়া যাক সেটা হলো যেটাকে আমরা প্রপার্টি ম্যানেজার বলি সেখানে তোমরা এটা জানার অবস্থায় থাকবে যে কোন দিকে আমরা দেখছি সেই দিকটা কোনো প্রান্ত দ্বারা যুক্ত কিনা কি প্রকারের কঠিন গুলো মেশ করা হয়েছে এবং অন্যান্য প্রকারের বিবরণ গুলো সুতরাং সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই দ্বিতীয় বাটন এ পাবো যেখানে তোমরা একটা আইকন পাবে যেমন একটা ব্ল্যাংক পেজ এবং সেখানে একটা তৃতীয় বিকল্প আছে এটা হলো যেটাকে আমরা কনফিগারেশন ম্যানেজার বলি সেটাতে এটা দেখায় যে উপাদানের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে আকার ওজন মাত্রাগুলো এবং অন্যান্য বিষয়গুলো আমরা এটাতে পাই সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দগুলোর সঙ্গে আমরা মানিয়ে নেব এবং কি ঘটছে সেটা অনুমান করার একটা অবস্থায় থাকবো এবং অধিকাংশ সংস্থানগুলোতে সলিড ওয়ার্কস শেখার বিষয়ে তোমাদের প্রয়োজন হবে যেকোনো প্রযুক্তিগত সাহায্য একটা হলো তোমরা অনলাইনে শিখতে পারো আরেকটা উপায় হলো তোমাদের কিছু থাকবে যেমন কিভাবে একটা নতুন ডকুমেন্ট প্রস্তুত করতে হয় কিভাবে একটা নতুন ডকুমেন্ট খুলতে হয় অথবা হয়তো কিভাবে অনলাইন টিউটোরিয়াল গুলো পেতে হয় অথবা হয়তো তোমরা অন্য কোনো সাবস্ক্রিপশন পরিষেবা পেতে চাও এই প্রকারের বিবরণ গুলো আমরা এই সংস্থান গুলো থেকে পাবো সুতরাং সেখানে সবসময় সলিড ওয়ার্কস রিসোর্স এইরকম একটা টাইটেল থাকবে তোমরা সেখানে যে কোন কিছু পোস্ট করতে পারো এবং তোমরা সেটা সম্পর্কে তথ্য পাওয়ার একটা অবস্থায় থাকবে এবং সেখানে ডিজাইন লাইব্রেরী নামে আরও একটা কীওয়ার্ড আছে সেই টুলও হয় বাঁদিকে অথবা ডান দিকে আসে আমরা সুবিধা মতো অঞ্চলে ড্রাগ না ড্রপ করছি তার ওপর নির্ভর করে যেখানে তোমরা বিষয়গুলোর কিছু দেখবে যেমন আমরা অ্যাসেম্বলি গুলোর সঙ্গে যাবো কিনা তোমরা কোনো ফিচারগুলো স্পর্শ করেছো কিনা আমরা কোনো অ্যানোটেশন দিয়েছি কিনা এই সমস্ত বিবরণ গুলো আমরা এতে পাবো এবং সেই তথ্যগুলো আবার আমাদের থাকবে যেমন খানিকটা পটভূমিকার তথ্য যখন তোমরা ফ্লোর শপিং কিংবা অন্যান্য বিষয়গুলোতে দেখো আমরা ব্যাপকভাবে সেটা ব্যবহার করব আমাদের কোর্সের জন্য আমাদের সেই সমস্ত তথ্য গুলোর প্রয়োজন নাও হতে পারে মূল বিষয় গুলো যেমন কিভাবে স্কেচ করতে হয় কিভাবে 3D বস্তু গুলো তৈরি করতে হয় তাদেরকে কিভাবে অ্যাসেম্বল করতে হয় সেগুলো হলো আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বস্তু আছে যেটাকে আমরা টুলবার বলি এটা খানিকটা ওয়ার্কবেঞ্চ এর মত যেখানে তোমরা অধিকাংশ টুল গুলো পাবে উদাহরণ হিসেবেযদি তোমরা বস্তুটাকে আঁকতে চাও বস্তুর আঁকা অংশটা সেখানে থাকবে যদি তোমরা উপাদান ভর্তি করতে চাও এক্সট্রুড এর মতন কিছু একটা সেখানে থাকবে তোমরা বিষয়গুলোকে ঘোরাতে চাও আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন প্রকারের কৌশলের ওপর নির্ভর করে এই পৃষ্ঠতল গুলোকে ঘোরাতে হয় কিভাবে বস্তুগুলোকে এক্সট্রুড করতে হয় সেই প্রকারের কৌশলগুলোও আমরা দেখেছি এই চাম্পারিং এর অর্থ কি পৃষ্ঠতল গুলোর ফিলেটিং এর অর্থ কি সেটাও আমরা দেখেছি সুতরাং সেই বিশেষ অ্যালগরিদম গুলো এটা নয় এবং শুধুমাত্র এটাকে স্বয়ংক্রিয়ভাবে ক্লিক করে বিষয়গুলোকে নেয় এবং চাম্পার করে সেটার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান করতে হয় ঠিক আছে এবং সেখানে অতিরিক্ত বিষয়গুলো আছে যেমন আমি আইসোমেট্রিক ভিউ টা দেখতে চাই হয়তো আমি শুধু টপ ভিউ দেখতে চাই আমি শুধু বটম ভিউ দেখতে চাই সেই প্রকারের বিবরণ গুলোও আমরা পাবো অথবা আমরা বিশেষ প্রকারের কিছুতে আলোকপাত করে দিতে চাই যদি আমরা ট্যাপারিং এর মত কিছু একটা দিতে চাই সেটাও উপলব্ধ সুতরাং এই স্তরে এই সমস্ত টুল গুলো উপলব্ধ সুতরাং তোমাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে যে পরিমাণ তোমরা প্রস্তুত করতে চলেছো সেই বিষয়গুলো তোমরা কার্যকরভাবে ব্যবহার করার একটা অবস্থায় থাকবে এখন যদি আমি সংক্ষেপে এইসব কীওয়ার্ড গুলোর তথ্য বলি আমাদের এটা পাওয়ার এটাই একমাত্র উপায় নয় কখনো কখনো তোমাদের সফটওয়্যারের সমস্যার জন্য তোমরা একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে সরে যেতে পারো এমনকি তোমরা বেরিয়েও যেতে পারো কিন্তু সাধারণভাবে ঐ শব্দ গুলোর দিকে দেখে কোন অংশটা রয়েছে সেটা অনুমান করার জন্য আমরা একটা নতুন অবস্থায় থাকবো সেটার দিকে দেখা যাক প্রথমটা হলো ট্রায়াড সুতরাং তোমরা যাই ড্রয়িং করো সেই সমগ্র ড্রইংটা সেই বস্তুর লাল অংশের মধ্যে গঠিত হবে এটা হলো সেই প্রান্ত যেখানে তোমরা বিন্দুগুলো বাছবে রেখা দ্বারা এদের সংযুক্ত করবে তোমরা এটায় যা ইচ্ছা করতে পারো এই প্রান্তে এটা সবসময় তোমাদেরকে x অক্ষ অভিমুখ y অক্ষ অভিমুখ এবং z অভিমুখও দেখাবে ঘোরানোর জন্য সেখানে একটা বিকল্প থাকবে যখন তোমরা এটাকে ঘোরাবে এই ট্রায়াডটাও ঘুরবে সুতরাং এই ক্ষেত্রে গ্রাফিক্স ক্ষেত্রে অধিকাংশ ড্রইং গুলো যেগুলো নিয়ে তোমরা কাজ করবে সেগুলো আমরা যেটাকে ট্রায়াড বলি সেটা নিয়ে থাকবে এবং দ্বিতীয় অংশটা হলো মাত্রাটা একক গুলো তোমরা সেন্টিমিটার মিলিমিটার না কি ইঞ্চিতে কাজ করছো সেই প্রকারের একক গুলো সেখানে উল্লেখিত থাকবে তোমরা সেই বিকল্প গুলো ক্লিক করলে এটা তোমাদের বিভিন্ন বিষয় গুলো দেখাবে সুতরাং তোমাদের এটা সাজাতে হবে অনুশীলনের জন্য আমরা এক প্রকারের একক পদ্ধতিতে যাবো একবার ধাতস্থ হয়ে গেলে আমরা শিখব কিভাবে ঐ মাত্রাগুলোকে এটা ক্লিক করে পাল্টাতে হয় এবং সেটা পাল্টাবো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সমগ্র জিওমেট্রি জুড়ে তোমাদেরকে একই প্রকারের একক ব্যবস্থায় কাজ করতে হবে তোমরা কিছু একটা বস্তু তৈরি করেছো পার্ট ড্রইং এর মত এটাকে সেভ করেছো তারপর তোমরা এটাকে অ্যাসেম্বল করতে চাইছো যতক্ষণ না এই একক গুলো একই হবে তোমরা ফলপ্রসূ ড্রয়িং পাওয়ার একটা অবস্থায় পৌঁছাতে পারবে না সুতরাং সব সময় একই প্রকারের একক গুলোতেই অটল থাকতে হবে এবং সেখানে ভিউ গুলো উপস্থিত থাকবে সুতরাং আইসোমেট্রিক ভিউ গুলো টপ ভিউ ফ্রন্ট ভিউ এই বিষয়গুলো সেটা ক্লিক করে তোমরা এগুলো পাবে সেখানে জুম ইন জুম আউট বাটন গুলোও থাকবে সেখানে রং এর সমন্বয় গুলোও থাকবে সেগুলো কেউ ব্যবহার করতে পারে এবং আমরা এখানে অধিকাংশ মেনুগুলোই পাবো তোমরা একটা ফাইল সেভ করতে চাইলে তোমরা এটা এডিট করতে চাইলে তোমরা টুলগুলো এবং অন্যান্য বস্তুগুলো ইনসার্ট করতে চাইলে এটাতে তোমরা পাবে এবং ফিচার ম্যানেজার গুলো যেরকম আমি বলেছি সেই বিষয়গুলো এখানে প্রথম বাটন এ উপস্থিত থাকবে সুতরাং যেটা নিয়ে থাকবে তোমাদের ফ্রন্ট টপ রাইট এবং যে ঘটনারই পর্যবেক্ষণ আমরা করেছি সেগুলো এবং অতিরিক্ত কাজ আমরা যেগুলো করতে চাই সেগুলো এই টাস্ক প্যান এ দেওয়া হবে যখন এই বিষয়গুলো ক্লিক করে আমরা খুলবো আমরা এই বিষয়গুলো আলো আরো ভালো করে বুঝতে পারবো বিশেষত সলিড ওয়ার্কসকে যদি আমরা ভাগ করতে চাই এটা মূলত তিনটি অংশ নিয়ে গঠিত একবার তোমরা আলাদা আলাদা অংশগুলো প্রস্তুত করলে আলাদা আলাদা ফাইলগুলো সেভ করলে তারপর সেই আলাদা আলাদা অংশগুলোকে অ্যাসেম্বল করার জন্য ইমপোর্ট করলে এর অর্থ উদাহরণ হিসেবে দক্ষতার সঙ্গে আমি হয়তো একটা পেনের মতো কিছু একটা বানাতে চাইছি যেটা আমি করবো সেটা হলো আমি একটা ক্যাপ বানাবো আমি একটা রিফিল বানাবো আমি নিচের অংশের মতো কিছু একটা বানাবো পৃথক অংশগুলো সেভ করবো তারপর সাবধানে এটি লোড করবো এগুলি আঁটোসাঁটো করবো যাতে সম্পূর্ণ অংশটি একটি পেনের মতো গঠন করা যায় এমনকি একটা সাইকেল এর জন্যও একই জিনিস ঘটবে তোমরা সিট চেন স্প্রকেট চাকা টায়ার প্রভৃতির মত আলাদা আলাদা অংশগুলোকে যত্নসহকারে প্রস্তুত করবে তাদেরকে সেভ করবে তারপর তাদেরকে লোড করবে তাদেরকে অ্যাসেম্বল করবে এবং বস্তুগুলোকে দেখবে এবং যদি তোমরা স্থানীয় দোকানের লোককে সেই তথ্যগুলো হস্তান্তর করতে চাও তবে উপায় হলো তোমাদের ড্রইং শীট এর মতন কিছু একটা তৈরি করতে হবে সুতরাং একবার তোমরা সেটা প্রস্তুত করলে সেখানে একটা ড্রইং শীট তৈরি করার একটা বিকল্প থাকবে তোমরা সেটায় ক্লিক করবে এটা তোমাদেরকে একটা দ্বিমাত্রিক চিত্র দেবে যেটা তোমরা যে কারোর সাথে শেয়ার করতে পারো সুতরাং যে কেউ উৎপাদন করতে যাক না কেন তারা সেটা প্রস্তুত করবে সুতরাং আমরা যদি এগুলো সংক্ষেপে বলতে চাই তোমরা বস্তুগুলো প্রস্তুত করো যদি এটা একটা একক বস্তু হয় তোমরা কি প্রস্তুত করতে যাবে তারপর তোমরা পার্ট ড্রয়িং নাও এখানেও আমরা শুধুমাত্র একটি একক বস্তুর পার্ট প্রস্তুত করতে চলেছি এটাকে আমরা পার্ট 1 হিসাবে সেভ করবো এটাকে আমরা পার্ট 2 হিসাবে সেভ করবো তারপর আমি এটাকে অ্যাসেম্বল করতে চাই তারপর আমি প্রত্যেকটা পার্টকে লোড করবো আমি প্রত্যেকটা পার্ট প্রস্তুত করবো এটাকে লোড করবো এবং একটা ম্যাটিং তৈরি করব যাতে আমরা এটাকে একটা অ্যাসেম্বলি হিসাবে একক বস্তুর আকার পেতে পারি এটাই হলো উপায় যেভাবে এই অধিকাংশ জিনিসগুলোই ঘটবে এবং সেটার ওপর আমরা একটা ড্রইং শীট প্রস্তুত করতে চাইছি সেখানে বাটন গুলো বিকল্প গুলো হবে যখনই তোমরা আলাদা আলাদা অংশগুলো থেকে এই অ্যাসেম্বলির বিষয়টা তৈরি করবে সেখানে বাটনগুলো হবে যেগুলোতে তোমরা ক্লিক করবে সুতরাং এটা খানিকটা টপ ভিউর মতো কিছু একটা তৈরি করে সাইড ভিউ কি হবে ফ্রন্ট ভিউ কি হবে এবং কি উপাদানগুলো ব্যবহার করা হয়েছে যার নাম সেখানে আছে এবং কখন সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং প্রভৃতি বিষয় গুলো এবং তোমাদের ম্যানুয়াল স্তরেও সেই মাত্রাগুলো দেবে সেই শীটটা কি হবে আমরা একবার সিদ্ধান্ত নিলে এটাকে যত্ন করে আঁকো কাজগুলোকে ভাগ করো যেমন আগের ক্লাসগুলোতে আমরা a b c d 1 2 3 4 ভাগগুলোর মতন কিছু এবং এই একক পদ্ধতি গুলো এবং হয়তো টাইটেল লেবেল এর মত কিছু দেখেছি এই সমস্ত বিষয় গুলো আমরা ম্যানুয়ালভাবে প্রস্তুত করছি কিন্তু এখানে সফটওয়্যার স্তরে তোমরা সরাসরি মাত্রা গুলো ব্যবহার করে অংশটা তৈরি করো তোমরা এটা অ্যাসেম্বল করো তারপর তোমরা অংশগুলো আলাদা করতে চাও তোমরা সরাসরি ঐ পৃথক পৃথক ড্রয়িং গুলো গঠন করতে পারো হয় অ্যাসেম্বলি অথবা পার্ট ড্রইং গুলো তোমরা তৈরি করতে পারো এখানে আমাদের সেই পার্ট ড্রইং গুলোর তথ্য আছে যদি এটা অ্যাসেম্বলি হয় তোমাদের আলাদা আলাদা অংশগুলো থাকবে এবং আরো সরাসরিভাবে তোমরা আইসোমেট্রিক ভিউটা পাবে সুতরাং সমস্ত ম্যানুয়াল ভাবে করা শ্রমসাধ্য কাজগুলো সহজেই এই সফটওয়্যারের দ্বারা করা সম্ভব সেখানে সলিড ওয়ার্কসে অন্যান্য কীওয়ার্ড গুলোও আছে উদাহরণ হিসেবে একবার তোমরা এই সলিড ওয়ার্কস ড্রয়িং প্রস্তুত করলে সেখানে বস এক্সট্রুড কাট হোল প্রভৃতি প্রকারের বিষয়গুলোর মতন কিছু থাকবে সুতরাং আমরা যে ক্রিয়া কলাপই করি এটা হলো কাট এটা ফিলেট প্রকারের পৃষ্ঠতলগুলোর মতন কিছু একটা হতে পারে এটাও কাট সেখানে বহিষ্করণ ঘটতে পারে কারণ প্রথমে আমরা সেটার মত কোনো একটা বস্তু গঠন করেছি এবং তারপর সেটাকে ত্রিমাত্রিক দেশে প্রজেক্ট করেছি এবং সেই উপাদানটা ভর্তি করেছি সেই বস্তুটা আমরা পেয়েছি সুতরাং এই ফিচার ম্যানেজারগুলোর মধ্যে তোমরা সমস্ত ক্রিয়া কলাপ গুলোই পাবে সুতরাং আমরা যে ক্রিয়া কলাপই করি না কেন এগুলো খুবই পরিষ্কার হবে এমনকি যদি আমরা কোন স্তরে কোন ভুল করি আমরা সেটা ডিলিট করতে পারবো এবং বাকি জিনিসগুলোর সঙ্গে চালিয়ে যেতে পারবো সুতরাং এই বৈশিষ্ট্যগুলো সলিড ওয়ার্কসে একটা শক্তিশালী ধারণা যা কিছু আমরা যেটাকে বেস ফিচার বলি তা হলো ড্রইং এর প্রাথমিক সংস্করণ অথবা শুরুর সংস্করণ উদাহরণ হিসেবে আমি এই বস্তুটা গঠন করতে চাই আমি হয়তো সরাসরি সবার আগে বিষয়গুলোকে কাট করার একটা অবস্থায় হোলগুলো এবং অন্যান্য বিষয়গুলো তৈরি করার অবস্থায় নাও থাকতে পারি প্রথমে আমি আয়তাকার ব্লক এর মতন কিছু একটা তৈরি করবো সেটাতে আমি একটা কাজ করব যেমন সেই অংশটা সরাবো সুতরাং এই সমগ্র অংশটা আমরা সরিয়ে ফেলব সুতরাং যত্নসহকারে প্রথমে আমরা যেটা গঠন করতে চলেছি আমরা সেটাকে বেস ফিচার বলি বস ফিচার হল সেটা যেখানে তোমরা বিষয়গুলো সম্প্রসারিত করতে চলেছো উপাদান এবং অন্যান্য বিষয়গুলো যোগ করতে চলেছো সুতরাং আমরা সেটার ওপর বেস প্রস্তুত করেছি আমরা বস ইনফর্মেশন অতিরিক্ত বিষয়গুলো যোগ করতে চলেছি এবং সলিড ওয়ার্কস স্তরে সেখানে অন্যান্য কীওয়ার্ড গুলোও আছে আমাদের এই বস্তুটার মতন কিছু একটা আছে এবং কোনোভাবে আমরা একটা আয়তাকার বিষয় থেকে এটা প্রস্তুত করেছি এবং কোনোভাবে আমরা একটা বৃত্ত তৈরি করেছি এবং সেই পৃষ্ঠতলটা সরিয়েছি সেই প্রকারের বিষয়গুলোকে আমরা কাট বলি অন্যান্য বস্তু গুলোর জন্যও আমাদের কাট আছেকিন্তু আমাদের যেটা আছে সেটা একটা সুষম কাট এর মতন সুতরাং কেউ হোলের মতন একটা বিকল্প ব্যবহার করতে পারে তোমরা কেবল একটা ড্রিল হোল তৈরি করতে চাও সুতরাং সেই হোলের বিকল্পগুলো সরাসরি পাওয়া যায় কাট এর মতন একটা বিশেষ বৈশিষ্ট্যের অতিরিক্ত উপাংশগুলো যেমন কাট এর গভীরতার প্রয়োজন হয় বৃত্তচাপ কি হওয়া উচিত এবং অন্যান্য বিকল্পগুলো এই বিষয়গুলোতে ক্লিক করে আমাদের দিতে হতে পারে সেখানে ফিলেট পৃষ্ঠতল নামে আরেকটা বস্তু আছে সুতরাং আমাদের ইতিমধ্যেই বস্তু আছে আমরা এটাকে মসৃণ গোলাকৃতি কোণবিশিষ্ট করতে চাই তাই সেই উদ্দেশ্যে বিকল্পগুলো ক্লিক করে আমরা ফিলেট পৃষ্ঠতলের মতন কিছু একটা তৈরি করবো যখন আমরা শিখছি আমরা সেটা দেখবো এবং পরের ক্লাসে অনুশীলনীর বিষয় হিসাবে আমরা সলিড ওয়ার্কস দিয়ে শুরু করবো সুতরাং ধাপে ধাপে আমরা আয়তক্ষেত্র উপবৃত্ত বৃত্ত বক্ররেখা গঠন করবো এবং এটাকে এক্সট্রুড করার চেষ্টা করব এবং একই ভাবে অন্যান্য বিষয়গুলো আমরা দেখবো ঠিক আছে